সফটওয়্যার টেস্টিং প্রফেসর রাজীব মাল Prof Rajib Mall ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর Indian Institute of Technology Kharagpur লেকচার - 17 Lecture - 17 সিস্টেম টেস্টিং এই সেশনে স্বাগত জানাই এখনো পর্যন্ত আমরা টেস্টিংয়ের প্রাথমিক ধারনাগুলো নিয়ে আলোচনা করেছি এবং তারপর আমরা ইউনিট টেস্টিং ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স উভয় ধরনের টেস্টিং সম্পর্কে আলোচনা করেছি এবং সেক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য ছিল একটা ইউনিট থেকে যতটা সম্ভব ফল্টগুলোকে মুছে ফেলা এবং আমরা বলেছিলাম যে একটা ইউনিটের সংজ্ঞা ভিন্ন ভিন্ন হতে পারে এটা একটা ফাংশন বা একটা মডেল হতে পারে একবার সমস্ত ইউনিটগুলোকে পুরোপুরিভাবে পরীক্ষা করা হয়ে গেলে আমরা ইন্টিগ্রেশন টেস্টিং সম্পন্ন করি এই ইন্টিগ্রেশন টেস্টিং সম্পন্ন করার পিছনে মূল উদ্দেশ্যটি হলো বিভিন্ন ইউনিটগুলোর ইন্টারফেসগুলোতে যে সমস্ত ফল্টগুলো থাকে সেগুলোকে অপসারিত করা এবং ইন্টিগ্রেশন টেস্টিং সম্পন্ন হয়ে যাওয়ার পর সিস্টেম টেস্টিং সম্পন্ন করা হয় যেখানে সার্বিকভাবে পুরো সিস্টেমটিকে টেস্ট করা হয় এখানে SRS ডকুমেন্টের জন্য এই পরীক্ষাটি করা হয় এখনো পর্যন্ত ডিজাইন ডকুমেন্টের সাপেক্ষে ইউনিট এবং ইন্টিগ্রেশন টেস্টিং উভয়কেই সম্পন্ন করা হচ্ছিল এবং এই কারণে ইউনিট এবং ইন্টিগ্রেশন টেস্টিং ভেরিফিকেশন টেস্টিং নামে পরিচিত অন্যদিকে সিস্টেম টেস্টিংয়ের ক্ষেত্রে যেখানে ফাইনাল সফ্টওয়্যার যা কাস্টমারের হাতে তুলে দেওয়া হবে তাকে SRS ডকুমেন্টের সাপেক্ষে পরীক্ষা করা হয় এবং এটি সিস্টেম টেস্টিং নামে পরিচিত এখন দেখা যাক এই সিস্টেম টেস্টিংয়ের ক্ষেত্রে কোন কোন বিষয় জড়িত রয়েছে আমরা আগের সেশনে বলেছি যে কে টেস্টিং সম্পাদন করছে তার ওপর নির্ভর করে সিস্টেম টেস্টিং তিন ধরনের হয় যদি এটা ডেভলপার সাইটে করা হয় তাহলে একে আলফা টেস্টিং বলা হয় যদি এটা কিছু বন্ধুত্বপূর্ণ কাস্টমারদের দ্বারা সম্পাদিত হয় তাহলে তাকে বিটা টেস্টিং বলা হয় এবং যদি এটা কোনো কাস্টমার নিজে থেকে সম্পাদন করে তখন একে অ্যাকসেপ্টটেন্স টেস্টিং বলা হয় তাহলে সমস্ত ধরনের সিস্টেম টেস্টিংয়ে প্রধানত দুই ধরনের টেস্ট সম্পন্ন করা হয় একটা হলো ফাংশনালিটি বা কার্যকারিতা নির্দিষ্টভাবে SRS ডকুমেন্টের ক্ষেত্রে এই ফাংশনালিটি টেস্ট করা হয় এবং ফাংশনালিটিকে ব্ল্যাক বক্স টেস্টিং হিসাবে পরীক্ষা করা হয় কারণ এগুলো হলো ফাংশনগুলোর স্পেসিফিকেশন এবং কিভাবে একটা ফাংশনের জন্য ব্ল্যাক বক্স টেস্টগুলোকে ডিজাইন করতে হয় তা আমরা জানি এবং একটা সিস্টেমের ফাংশনালিটি টেস্টিংয়ের ক্ষেত্রে সেই সমস্ত পদ্ধতিগুলো এখানে প্রযোজ্য হবে অপর যে শ্রেণীর টেস্টটি ইউনিট বা ইন্টিগ্রেশন টেস্টিংয়ের মাধ্যমে এখনো পর্যন্ত পরীক্ষিত হয়নি তা হলো পারফরম্যান্স টেস্ট বা কর্মদক্ষতার পরীক্ষা পারফরম্যান্স টেস্টগুলো SRS ডকুমেন্টে উল্লিখিত সিস্টেমের নন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো পরীক্ষা করার জন্য পরিকল্পনা করা হয় তাহলে বিভিন্ন ধরনের পারফরম্যান্স টেস্টগুলোকে দেখা যাক ব্ল্যাক বক্স ফাংশনাল টেস্টিংয়ের ব্যাপারে আমরা বেশ গভীরভাবে আলোচনা করেছি কিভাবে ব্ল্যাকবক্স টেস্ট কেসগুলোকে সিস্টেম টেস্টিংয়ের জন্য ডিজাইন করতে হবে তা আর আলাদা করে আলোচনা করার দরকার নেই কারণ এখানেও ওই একই কনসেপ্ট প্রযোজ্য তাহলে এখানে সিস্টেম টেস্টিংয়ে জড়িত পারফরম্যান্স টেস্টগুলোর ব্যাপারে লক্ষ্য করা যাক একটা সিস্টেমের উপর বিভিন্ন ধরনের পারফরম্যান্স টেস্ট সম্পাদন করা যেতে পারে কিন্তু এই টেস্টগুলোর সবকটিকে সম্পাদিত করার কোনো প্রয়োজন নেই এটা পুরোপুরি ভাবে নির্ভর করে কোন কোন নন ফাংশনাল প্রয়োজনগুলো সফটওয়্যারের জন্য নির্দিষ্ট করা রয়েছে তার উপর তাহলে আমাদের নন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলোর দিকে লক্ষ্য করতে হবে এবং সিস্টেমের জন্য কোনটি নির্দিষ্ট করা রয়েছে তার উপর ভিত্তি করে আমাদের এই বিভিন্ন ধরনের পারফরম্যান্স টেস্টগুলোর কয়েকটি বা সবকটিকে সম্পাদন করতে হবে স্ট্রেস টেস্টগুলোকে এনডিওরেনস টেস্টিংও বলা হয় এখানে আমরা সফটওয়্যারের ক্ষমতাকে চাপে ফেলার জন্য অস্বাভাবিক বা এ্যাবনরমাল ইনপুট দিয়ে থাকি এ্যাবনরমাল ইনপুট বলতে আমরা বোঝাতে চাইছি SRS ডকুমেন্টে যে সমস্ত ইনপুটগুলোকে নির্দিষ্ট করা নেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবৃতি সেজন্য আমি আবার এটা বলছি আমরা সফটওয়্যারকে এমন ইনপুট প্রদান করেছি যেগুলো SRS ডকুমেন্টে নির্দিষ্ট করা নেই উদাহরণস্বরূপ আমরা ডেটা ভলিউমের পরিমাণ বাড়িয়ে দিতে পারি অর্থাৎ সফট্ওয়ারে যা নির্দিষ্ট করা রয়েছে তার থেকে ডেটাবেসের সাইজ বাড়িয়ে দিতে পারি যদি একশ হাজার রেকর্ড নির্দিষ্ট করা থাকে তাহলে আমরা একশো কুড়ি হাজার রেকর্ড প্রদান করতে পারি যদি 100 কিলো বাইট প্রতি সেকেন্ড ডেটা রেড সামলাতে সক্ষম হয় আমরা তাহলে 110 কিলো বাইট পার সেকেন্ড ডাটা রেটে আমরা পরীক্ষা করে দেখবো যে সিস্টেমটিতে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা নির্দিষ্ট ডাটা রেটের থেকে সামান্য বেশি ডাটা রেটে সিস্টেমটি কি ক্র্যাশ করে যাচ্ছে কারণ আমাদের প্রদত্ত ইনপুট যদি উল্লিখিত পরিমাপের থেকে ছাড়িয়ে যায় তাহলে সিস্টেমটি সম্ভবত হ্রাসপ্রাপ্ত কর্মদক্ষতা প্রদর্শন করবে কিন্তু কর্মদক্ষতার এই হ্রাস ক্র্যাশ বা হ্যাং ইত্যাদি বিচ্ছিন্নতামূলকভাবে নয় অত্যন্ত সুন্দরভাবে ঘটতে হবে এবার প্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয় সময় যদি কিছু মিলিসেকেন্ড সুনির্দিষ্ট করা থাকে তাহলে আমরা সেই সময়কে থেকে সামান্য বাড়িয়ে দিতে পারি এছাড়াও রয়েছে মেমোরির ব্যবহার ইত্যাদি সুতরাং এগুলোকে পরিকল্পিত সামর্থ্যের বাইরে বেরিয়ে পরীক্ষা করা হয় স্ট্রেস টেস্টিংয়ে সিস্টেমটি গ্রেসফুলি ডিগ্রেড করছে কিনা তা পরীক্ষা করবার জন্য আমরা SRS ডকুমেন্টে উল্লিখিত শর্তগুলির বাইরে ইনপুট দিয়ে থাকি যদি আমরা উল্লিখিত কর্ম দক্ষতার বাইরে গিয়ে ইনপুট প্রদান করি এবং সেখানে কোনো ক্র্যাশ বা হ্যাং ইত্যাদি কোনোরূপ বিচ্ছিন্নতা দেখা যায় না স্ট্রেস টেস্টিংয়ে সাধারণত সময় বা আকারের একটি উপাদান জড়িত থাকে উদাহরণস্বরূপ প্রতি একক সময়ে যতো সংখ্যক রেকর্ডকে স্থানান্তরিত করতে হবে বা যেকোনো মুহূর্তে সর্বাধিক যতসংখ্যক ব্যবহারকারী সক্রিয় রয়েছে উদাহরণ হিসাবে ধরা যাক একটা সিস্টেম হয়তো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সিস্টেমটি যেকোনো মুহূর্তে দশজন ব্যবহারকারীকে সাপোর্ট করতে পারে এখন স্ট্রেস টেস্টিংয়ের সময় আমাদেরকে চেক করতে হবে যে যদি 11 জন ব্যবহারকারী থাকে তাহলে সিস্টেমটি কিছুটা ডিগ্রেড মোডে হলেও তখনও কি কাজ করতে সক্ষম থাকে নাকি সিস্টেমটি ক্রাশ বা হ্যাক করে যায় একইভাবে আমরা উল্লিখিত ডাটা সাইজের তুলনায় সামান্য বেশি ডাটা সাইজ দিয়ে চেক করি এবং এটা অবশ্যই স্পষ্ট থাকা দরকার যে অনেক সিস্টেমের ক্ষেত্রেই স্ট্রেস টেস্টিং প্রযোজ্য নয় স্ট্রেস টেস্টিংয়ের কিছু উদাহরণের দিকে লক্ষ্য করা যাক ধরা যাক আমরা একটা অপারেটিং সিস্টেমকে পরীক্ষা করছি এই অপারেটিং সিস্টেমটি সর্বোচ্চ 15টি মাল্টিপ্রোগ্রামড জবকে সামলাতে পারে আমরা স্ট্রেস টেস্টিংয়ে একইসাথে শুরু হওয়া 15টির বেশি জব দিয়ে থাকি এবং অপারেটিং সিস্টেমের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে থাকি একইভাবে একটা রিয়েল টাইম বা বাস্তব সিস্টেমে আমার বেশকিছু উচ্চ প্রায়োরিটিযুক্ত ইন্টারাপ্টের উপস্থিতিকে পরীক্ষা করে থাকি সেইসাথে সিস্টেমটি প্রয়োজনীয় নথিতে যদি ধরে নেয় যে শুধুমাত্র একটা হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট উপস্থিত আসতে পারে বা দুটো হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট আসতে পারে সেক্ষেত্রে আমরা একই সময়ে সামান্য বেশি সংখ্যক হাই প্রায়রিটি ইন্টারাপ্টের উপস্থিতিতে স্ট্রেস টেস্টিং সম্পাদন করে থাকি লোড টেস্টিং হলো আরেক ধরণের সিস্টেম টেস্টিং বিভিন্ন লোড কন্ডিশনের অধীনে সিস্টেমটি পারফরম্যান্স গ্রহণযোগ্য হচ্ছে কিনা তা নির্ধারণ করা হয় সুতরাং স্ট্রেস টেস্টিং এবং লোড টেস্টিংয়ের মধ্যে স্পষ্টতই পার্থক্য রয়েছে স্ট্রেস টেস্টিংয়ের ক্ষেত্রে SRS ডকুমেন্টে নির্ধারিত শর্তের বাইরে গিয়ে আমরা ইনপুট দিয়ে থাকি অন্যদিকে লোড টেস্টিংয়ে আমরা বিভিন্ন নির্দিষ্ট লোড কন্ডিশনে সিস্টেমটির পারফরম্যান্স পরীক্ষা করে দেখি উদাহরণ হিসেবে বলা যায় একটা ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে 100টি হিটের জন্য সিস্টেমটি রেসপন্স টাইম 1 সেকেণ্ডেরও কম তাহলে এক্ষেত্রে আমরা প্রতি সেকেন্ডে 90 বা 100 হিট প্রদান করে পরীক্ষা করে দেখবো অর্থাৎ সবকিছুই ইনপুটের নির্ধারিত সীমার মধ্যেই হবে এবং আমরা যাচাই করে নেবো যে সিস্টেমটি প্রয়োজনীয়তা অনুসারে পারফরম্যান্স দিতে সক্ষম কিনা বিভিন্ন ধরনের লোড টেস্টিং টুল রয়েছে এর মধ্যে সবথেকে জনপ্রিয় হলো j মিটার যাক অ্যাপাচে থেকে ডাউনলোড করা যাবে jakarta dot apache dot org jmeter এটি ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশনের লোড টেস্টিং এর জন্য ব্যবহৃত হয় ভলিউম টেস্ট হলো আরেক ধরনের পারফরম্যান্স টেস্ট ভলিউম টেস্টে ক্ষেত্রেও SRS ডকুমেন্টের রেকর্ড অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে সিস্টেমটিকে টেস্ট করা হয় উদাহরণস্বরূপ যদি ডেটার সাইজ বা কিউ সাইজ 100 হয় তাহলে যখন কিউ সাইজ 99 বা 100 হয় তখন এটি কি তা সামলাতে পারবে একইভাবে SRS ডকুমেন্টের উল্লেখ অনুযায়ী অ্যারে স্ট্যাক প্রভৃতির সাইজ সমস্ত সম্ভাব্য পরিস্থিতিকে সামলাবার জন্য যথেষ্ট বড় কিনা সুতরাং বিভিন্ন ধরনের সাইজ উদাহরণস্বরূপ ফিন্ড রেকর্ড ফাইল প্রভৃতির সাইজ ইত্যাদি এগুলো সমস্ত সম্ভাব্য উল্লিখিত ডাটা ভলিউমকে থাকতে দিতে পারে কিনা চেক করবার জন্য এগুলোতে স্ট্রেস প্রদান করা হয় সুতরাং উল্লিখিত ডাটা ভলিউম এখানে গুরুত্বপূর্ণ তাহলে ভলিউম টেস্টে আমরা উল্লিখিত ডাটা ভলিউমের বাইরে গিয়ে কোনো টেস্ট করি না আমরা টেস্ট করে দেখি যে SRS ডকুমেন্টে নির্দিষ্ট করা ডাটা ভলিউমগুলো সফটওয়্যার দ্বারা যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা আরেক ধরনের সিস্টেম টেস্ট হলো কনফিগারেশন টেস্টিং এই কনফিগারেশন টেস্টিং সেই সমস্ত সফটওয়্যারের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলো বিভিন্ন ধরনের কনফিগারেশনগুলোকে সাপোর্ট করার জন্য তৈরি করা হয়েছে উদাহরণ স্বরূপ আমাদের কাছে হয়তো সফটওয়্যারের জন্য ন্যূনতম কিছু কনফিগারেশন রয়েছে যেখানে শুধুমাত্র একজন ব্যবহারকারী সেটি ব্যবহার করতে পারে অথবা আমাদের কাছে এমন কনফিগারেশন থাকতে পারে যেখানে একটি নির্দিষ্ট ডাটাবেস ব্যবহার করা হয়েছে সুতরাং কনফিগারেশন টেস্টিংয়ের উদ্দেশ্য হলো সফটওয়্যারের বিভিন্ন উল্লিখিত কনফিগারেশনগুলোর ক্ষেত্রে সিস্টেমটি সন্তোষজনকভাবে কাজ করে কিনা তা নির্ধারণ করা অপর এক ধরনের সিস্টেম টেস্টিং হলো কম্প্যাটিবিলিটি টেস্টিং এখানে টেস্টগুলোকে SRS ডকুমেন্ট অনুযায়ী একটা সফটওয়্যার অপর সফটওয়্যার এবং হার্ডওয়ারের সাথে সন্তোষজনকভাবে ইন্টারফেস করছে কিনা তা পরীক্ষা করতে ডিজাইন করা হয় উদাহরণস্বরূপ ধরা যাক আমাদের কাছে একটা ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন রয়েছে এবং এটি বিভিন্ন ওয়েব ব্রাউজারের সাথে কাজ করবে সুতরাং কম্পাটিবিলিটি টেস্টিংয়ের সময় সফটওয়ারটি বিভিন্ন ওয়েব ব্রাউজার যেমন মজিলা ফায়ারফক্স মাইক্রোসফ্ট এক্সপ্লোরার সাথে ঠিকমত কাজ করছে কিনা তা আমরা চেক করে নিই কম্প্যাটিবিলিটি টেস্টিংয়ের অপর একটি উদাহরণ হলো যদি একটা সিস্টেমকে তথ্য পুনরুদ্ধারের জন্য একটা বড় ডেটাবেস্ সিস্টেমের সাথে সংযোগ স্থাপন করতে হয় আমরা সহায়তার প্রয়োজন আছে এমন বিভিন্ন বড় ডেটাবেসগুলোকে চেক করি এবং তারপর আমরা এই পুনরুদ্ধারের গতি এবং অ্যকিউরেসি চেক করি আরো এক ধরনের সিস্টেম টেস্ট হলো রিকভারি টেস্ট এই রিকভারি টেস্টে আমরা চেক করে দেখি যদি পাওয়ার ডাটা বা ডিভাইস ইত্যাদিতে কোনো সমস্যা হয় তাহলে সেই পরিস্থিতিতে সফটওয়্যারটি ঠিকভাবে কাজ করছে কিনা উদাহরণস্বরূপ ধরা যাক আমরা কোনো নির্দিষ্ট সফটওয়ারের জন্য একটা পেনড্রাইভ ব্যবহার করছি এবং তখন হঠাৎ করে কেউ সেই পেনড্রাইভকে সরিয়ে নিচ্ছে তাহলে সেক্ষেত্রে কি সফটওয়্যারটি হ্যাং করে যাবে নাকি সফটওয়্যারটি ঠিকভাবে কাজ করার জন্য আবার পেনড্রাইভটিকে সস্থানে ফিরিয়ে দিতে বলবে অথবা যদি সফটওয়্যারটি পাওয়ার ফেইলিওরের সমস্যা সহ্য করতে সক্ষম হয় তাহলে যখন পাওয়ার ফেলিওর ঘটে সফটওয়ারটি কি তখন সমস্ত ডাটাগুলিকে হারিয়ে ফেলে নাকি পাওয়ার ফেলিওর ঘটার আগে সমস্ত ডেটাগুলিকে সেভ করে রাখে তারপর যখন পাওয়ার ফিরে আসে তখন সিস্টেমটি কি সেই ডাটাগুলিকে সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করতে পারে মেন্টেনেন্স টেস্ট হলো অপর এক ধরণের সিস্টেম টেস্ট প্রতিটি সফটওয়ার বহু সময় ধরে ব্যবহৃত হওয়ার দরুন এগুলিতে বিভিন্ন ধরণের মেন্টেনেন্সের প্রয়োজন হয় উদাহরণস্বরূপ হয়তো প্রতিটি সফটওয়ারের কিছু ডায়গনস্টিক সমস্যা রয়েছে যদি কিছু ঠিকভাবে কাজ না করে তাহলে তার স্পিড কমে যায় বা কিছু কাজ আর সম্পাদন করা যায় না তখন সফটওয়্যারটিকে ডিফল্ট কনফিগারেশন প্রদান করতে হয় যেখানে যে কেউ সফটওয়্যারটিকে ডিফল্ট কনফিগারেশনে স্থাপন করতে পারবে এই ডিফল্ট কনফিগারেশন ঠিক মতো কাজ করছে কিনা তা চেক করে দেখা যেতে পারে ডায়গনস্টিক প্রোগ্রাম ট্রান্সাকশনের চিহ্ন বিভিন্ন মডিউলের সংযোগ সংক্রান্ত স্কীমেটিক ডায়াগ্রাম অর্থাৎ যেভাবে এটি অপর সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সাথে সংযুক্ত থাকবে ইত্যাদি সুতরাং এগুলো হলো বিভিন্ন ধরনের মেন্টেনেন্স টেস্টিং এগুলোকে কি ঠিকঠাকভাবে সাপ্লাই করা হচ্ছে এবং এগুলো কি যথাযথভাবে কাজ করছে আরো এক ধরণের সিস্টেম টেস্ট হলো ডকুমেন্টেশন টেস্ট এই ধরনের টেস্টে সমস্ত ডকুমেন্টগুলো সামঞ্জস্যপূর্ণ আছে কিনা এবং সেগুলোকে সঠিকভাবে প্রদান করা হয়েছে কিনা তা আমাদের চেক করতে হয় কারণ ব্যবহারকারী যখন অ্যাকসেপ্টেনস টেস্ট সম্পাদন করে তখন ডকুমেন্টেশন টেস্টও সম্পাদন করতে হবে যেখানে ব্যবহারকারীকে দেখে নিতে হবে ইউজার গাইড মেন্টেনেন্স গাইড টেকনিক্যাল ডকুমেন্ট ইত্যাদি সামঞ্জস্যপূর্ণভাবে প্রদান করা হয়েছে কিনা কোনো কোনো সময় কোনো কোনো সফটওয়ারের ক্ষেত্রে এমন দরকার পড়ে যে সফ্টওয়ারগুলো বিভিন্ন ধরণের ব্যবহারকারীকে সাপোর্ট করতে পারে উদাহরণস্বরূপ একেবারে নতুন ব্যবহারকারী বা অভিজ্ঞ ব্যবহারকারী ইত্যাদি এবং এই বিভিন্ন ধরণের ব্যবহারকারীদের সাপেক্ষে সমস্ত ডকুমেন্ট প্রদান করা হয়েছে কিনা তা হলো ওই ধরণের ব্যবহারকারী থাকার পূর্বশর্ত আরো এক ধরনের সিস্টেম টেস্টিং হলো ইউজেবিলিটি টেস্টিং বা ব্যবহারযোগ্যতার পরীক্ষা এখানে লক্ষ্য হলো ইউজার ইন্টারফেস বিভিন্ন ডিসপ্লে স্ক্রিন বার্তাসমূহ রিপোর্ট ফরম্যাট ইত্যাদিকে পরীক্ষা করা এগুলো ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এবং ইউজার ইন্টারফেসগুলোর নেভিগেশন সন্তোষজনকভাবে কাজ করছে কিনা মেনু সিলেকশন মাউস ক্লিক ইত্যাদি সঠিকভাবে রেকর্ড করা হয়েছে কিনা এবং সঠিকভাবে পরিচালিত হয়েছে কিনা তা যাচাই করা হয় আরো এক ধরনের টেস্ট পদ্ধতি হলো এনভায়রনমেন্টাল টেস্ট যা সাধারণ সফটওয়্যারগুলির ক্ষেত্রে প্রযোজ্য নয় সম্ভবত এই টেস্ট পদ্ধতিটি সেই সমস্ত সফটওয়্যারের ক্ষেত্রে প্রযোজ্য যে সমস্ত সফটওয়্যারগুলো ভিন্ন জলবায়ু অঞ্চলে কাজ করা ডিভাইসগুলোতে ব্যবহৃত হয় উদাহরণ হিসাবে বলা যায় এমবেডেড সিস্টেম তাহলে এখানে চেক করা হয় এই সফটওয়্যারটি যা কোনো এমবেডেড ডিভাইসকে নিয়ন্ত্রণ করছে সেই সফটওয়ারটি কি উত্তাপ আদ্রতা রাসায়নিকের উপস্থিতি পোর্টেবিলিটি কন্ডিশন ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার সংযোগের অনিশ্চয়তা ইত্যাদি বিভিন্ন ধরনের কন্ডিশনে সঠিকভাবে কাজ করতে পারছে কিনা এখন সমস্ত সিস্টেম টেস্টগুলো সম্পন্ন হয়ে গেলে প্রস্তুতকারী দল অথবা একটি বন্ধুত্বপূর্ণ দল এই টেস্টগুলো সম্পাদন করে যাকে আমরা বিটা টেস্টিং বলছি আবার কাস্টমার নিজে টেস্ট সম্পাদন করলে তাকে অ্যাকসেপ্টেন্স টেস্টিং বলা হয় পরীক্ষার পর্যবেক্ষণগুলো টেস্ট সামারি রিপোর্টে লিখে রাখতে হবে তাহলে টেস্ট সামারি রিপোর্টে আমরা কি লিখবো এই টেস্ট সামারি রিপোর্টে আমরা সফটওয়্যারকে পরীক্ষা করার জন্য যে সমস্ত টেস্ট করা হয়েছিল সেই সমস্ত টেস্টগুলোর সামারি বা সারমর্ম লিখে রাখবো তাহলে ফাংশনালিটি টেস্টিং এবং পারফরম্যান্স টেস্টিং উভয় ক্ষেত্রেই কতগুলো টেস্ট প্রয়োগ করা হয়েছিল কতগুলো টেস্ট সফল হয়েছে কতগুলো টেস্ট অসফল হয়েছে এবং ঠিক কতটা অসফল হয়েছে ইউজেবিলিটি টেস্টে কিছু কিছু ফিল্ডের ক্ষেত্রে তোমাদেরকে দুবার করে মাউসে ক্লিক করতে হবে তাহলে এটা একটা ছোট সমস্যা অথবা এটা কি ক্রাশ করে গেছে টেস্টটা সম্পূর্ণরূপে অসফল অথবা কিছু ছোট অপ্রত্যাশিত ফলাফল পরিলক্ষিত হয়েছে এই সবকিছু টেস্ট সামারি রিপোর্টের বিষয়বস্তু হওয়া উচিত এখন সেই সমস্যাটিকে লক্ষ্য করা যাক যা প্রতিটি ডেভলপার প্রতিটি টেস্টার এবং প্রতিটি সফটওয়্যার ব্যবহারকারীর চিন্তার কারণ এই সমস্যাটি হলো সফট্ওয়ারে ঠিক কতগুলো ল্যাটেন্ট বাগ্ রয়েছে বা কতগুলি বাগ্ সুপ্ত অবস্থায় রয়েছে ধরা যাক সফটওয়্যারটিতে 10 লক্ষ লাইনের কোড রয়েছে ডেভলপারদের প্রচুর পরিশ্রমের পর এটি পরীক্ষিত হয়েছে এখন যদি কেউ জিজ্ঞেস করে সমস্ত ডেভেলপমেন্ট এবং টেস্টগুলিকে সম্পাদন করার পর এই সফটওয়্যারটিতে বাগ্ বা ত্রুটির সম্ভাব্য সংখ্যা কত হতে পারে তখন কিভাবে আমরা এই সংখ্যা জানতে পারবো কিভাবে প্রোজেক্ট ম্যানেজার কত সংখ্যক বাগ্ এখনো উপস্থিত রয়েছে তা নির্ধারণ করবে এটি নির্ধারণ করার একটি পদ্ধতি হলো এরর্ সিডিং পদ্ধতি তাহলে আমরা কিভাবে এরর্ সিডিং করি এবং এই পদ্ধতি কিভাবে আমাদের সফটওয়ারে থাকা বাগকে খুঁজে পেতে সাহায্য করে এখানে মূল বিষয়টি হলো টেস্টিং শুরু হওয়ার আগে প্রজেক্ট ম্যানেজার বা একজন সিনিয়র ব্যক্তি কৃত্রিমভাবে সফটওয়ারে কিছু বাগের প্রবেশ ঘটায় অর্থাৎ সে সফরবারের কিছু পরিবর্তন ঘটায় এবং সে এই পরিবর্তনের হিসাব রাখে কোন ধরণের বাগের প্রবেশ ঘটানো হয়েছে সে তার রেকর্ড রেখে দেয় হয়তো কোনো জায়গায় সে কোনো অ্যারিথমেটিক অপারেটরকে উল্টে দিয়েছে প্লাস অপারেটেকে মাইনাস অপারেটরে পরিবর্তন করে দিয়েছেন বা কন্ডিশনাল স্টেটেমেন্টের কোনো জায়গায় হয়তো লেস্ দ্যান একুয়াল টু কে লেস্ দ্যান অপারেটরে পরিণত করেছেন অথবা কোথাও হয়তো a b c লেখা আছে সে হয়ত শুধু a b লিখেছে এবং c কে ডিলিট করে দিয়েছে ইত্যাদি এই ধরণের বাগগুলোকে মানেজার সিড করে এবং টেস্টিংয়ের পর সে খুঁজে বের করে এই সিড করা বাগগুলোর মধ্যে কতগুলো বাগকে খুঁজে পাওয়া গেছে যদি সে 100টা বাগ সিড করে থাকে তাহলে এই সিডেড বাগগুলোর মধ্যে কতগুলো বাগকে খুঁজে পাওয়া গেলো সুতরাং এই বাগগুলো সফট্ওয়ারে উপস্থিত রয়েছে এবং ম্যানেজার সফট্ওয়ারে থাকা কিছু বাগকে সিড করল ধরা যাক প্রাথমিকভাবে উপস্থিত বাগের সংখ্যা N হয় এখন ম্যানেজার সেখান থেকে বেশ কিছু বাগ সিড করে দেয় এবং বেশ কিছু অবাধ পরিবর্তন ঘটায় s হলো সিডেড বাগগুলো এবং এরপর টেস্ট সম্পাদন করা হলো টেস্টিংয়ের পর দেখা গেল যে টেস্টিংয়ের সময় s সংখ্যাক বাগকে সিড করা হয়েছে এবং উপস্থিত থাকা n সংখ্যাক বাগও আবিষ্কৃত হয়েছে এগুলিকে যথাক্রমে সিডেড বাগ এবং আনসিডেড বাগ বলা হয় তখন আমরা খুব সহজভাবে ধরে নিই যে যদি উপস্থিত থাকা n সংখ্যাক বাগকে সনাক্ত করা যায় তাহলে তা s S এর সমান হওয়া উচিত অর্থাৎ আমরা এখানে ধরে নিচ্ছি টেস্টিয়ের ফলে রিজিওনাল বাগ এবং সিডেড বাগ সম অনুপাতে পাওয়া যায় এবং এখান থেকে আমরা পাই N n n s এর তেজে আমরা সফটওয়ারে থাকা বাগের একটা আনুমানিক সংখ্যা পাওয়া যায় সুতরাং সতর্কভাবে ডেভেলপমেন্ট এবং টেস্ট সম্পাদনের পরও সফটওয়ারে পড়া থাকা বাগের সংখ্যা খুঁজে বার করার জন্য এরর্ সিডিং হলো একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি তাহলে এই সেশনটি আমি এখানেই শেষ করছি এবং পরবর্তী সেশনে আমরা এইখান থেকে আলোচনা শুরু করবো Glossary English word Word Meaning Functionality ফাংশনালিটি কার্যকারিতা Arbitrary আর্বিট্রারি অবাধ Determine ডিটারমাইন নির্ধারণ Artificial আর্টিফিশিয়াল কৃত্রিম Latent ল্যাটেন্ট সুপ্ত Performance পারফরম্যান্স কর্মদক্ষতা User ইউজার ব্যবহারকারী Welcome ওয়েলকাম স্বাগত